আমরা A স্টার অ্যালগরিদম দেখছি শেষ ক্লাসে আমরা দেখেছি যে অ্যালগরিদম গ্রহণযোগ্য যদি হিউরিস্টিক ফাংশন গোলের সাথে দূরত্বকে অবমূল্যায়ন করে এবং প্রতিটি প্রান্তের খরচ থাকে যেটা কিছু ছোট মানের থেকে বোরো হয় এপসিলন এবং এখানে সীমাবদ্ধ শাখা রয়েছে আমরা আরও দেখেছি যে যদি দুটি নোড যদি তাদের দুটি হিউরিস্টিক ফাংশন তাদের মধ্যে একটি অন্যটির চেয়ে বেশি অবহিত হয় যার মানে h 2 অফ n এখানে h 1 অফ n এর চেয়ে বেশি প্রতিটি n এর জন্য তারপর আমরা বলেছিলাম যে অ্যালগরিদম a 2 যা h 2 বা a 2 ষ্টার ব্যবহার করে যা h 2 ব্যবহার করে যা একটি ছোট অনুসন্ধান স্থান অন্বেষণ করবে তোমরা যদি নিম্নলিখিত হিসাবে চিত্রিত করতে পারো এটি হল স্টার্ট নোড এবং এটি হল গোল নোড তারপর একটি অ্যালগরিদম এই রকম কিছু অনুসন্ধান করবে এবং অন্য অ্যালগরিদম এই রকম কিছু অনুসন্ধান করবে সুতরাং এটি হবে h 2 এবং এটি হবে h 1 এটিই আমরা আশা করি যে আরও জ্ঞাত হিউরিস্টিক ফাংশন লক্ষ্যের দিকে আরও বেশি মনোযোগী হবে সুতরাং এটি গোল থেকে কম দূরে অনুসন্ধান করবে যেখানে কোন ব্রাঞ্চ এন্ড বাউন্ড অনুসন্ধান করবে সেই দৈর্ঘ্যের চারপাশে পুরো বৃত্ত হবে সুতরাং প্রকৃতপক্ষে একটি হিউরিস্টিক ফাংশন ব্যবহার করে লক্ষ্যের দিকে একটি অনুসন্ধানকে কেন্দ্রীভূত করে এবং আরও অবহিত হিউরিস্টিক ফাংশন হল এটি একটি গোলের দিকে তত বেশি কেন্দ্রীভূত করে যার মানে অনুসন্ধান হয়ে যায় সংকীর্ণ থেকে আরো সংকীর্ণ একটি নিখুঁত হিউরিস্টিক ফাংশন সহ অনুসন্ধানটি কেবলমাত্র একটি পাস হবে যা মূলত সংঘটিত হবে দুর্ভাগ্যবশত আমাদের কাছে নিখুঁত হিউরিস্টিক ফাংশন নেই সুতরাং আমরা যতটা সম্ভব ভাল ফাংশনগুলি সন্ধান করার চেষ্টা করি যার অর্থ হল হিউরিস্টিক মান যতটা সম্ভব উচ্চ হওয়া উচিত তবে এটি সর্বোত্তম মানের স্তর অতিক্রম করা উচিত নয় বিশেষত উদাহরণস্বরূপ অষ্টম ধাঁধায় দেখা গেছে দুটি টাইলস থাকলে ধরা যাক 8 এবং 5 এবং তাদের বিপরীত করা উচিত এসো আমরা ধরে নেই পুরো পরিস্থিতিতে 5 এবং 8 এখানে আছে কিন্তু তারা 8 এবং 5 এর পরিবর্তে 5 এবং 8 হওয়া উচিত তারপর এক উপায় একটি ফাংশন যা আমরা দেখেছি তা হল কতগুলি টাইলস স্থানের বাইরে রয়েছে তা কেবল গণনা করো এই ক্ষেত্রে দুটি টাইল স্থানের বাইরে রয়েছে 8 এবং 5 উভয়ই স্থানের বাইরে আমরা যে অন্য ফাংশনটি দেখেছি তা হল ম্যানহাটেন দূরত্ব ফাংশন যা বলেছিল যে এই অবস্থানে 8 পেতে গেলে তোমাকে এক ধাপ এগোনো প্রয়োজন এবং তুমি এই অবস্থানে 5 পেতে একটি পদক্ষেপ এগোবে সুতরাং খরচ হবে 2 অথবা এই দুটি টাইলের বিরোধ হবে 2 অপরিহার্যভাবে এখন তুমি যদি এই 8টি ধাঁধার সমাধান করে থাকো তোমরা জানো যে এগুলো মূলত বিনিময় করতে পারবে না তোমরা যদি দুটি টাইলের অবস্থান পরিবর্তন করতে চাও তবে তোমাদের গতির সাথে কিছু প্রদক্ষিণ করতে হবে সুতরাং তোমাকে অবশ্যই এটিতে একটি নির্দিষ্ট মান যুক্ত করতে হবে প্রায় 7 থেকে 8 বছর আগে কেউ এই ধরনের জিনিসগুলির জন্য গণনা করার জন্য হিউরিস্টিক ফাংশনকে তৈরী করেছিল আর এখন তারা সঠিক সারিতে আছে কিন্তু ভুল ক্রমে আছে তারপরে তুমি একটি নির্দিষ্ট পরিমাণ যোগ করো এবং সেই অনুসন্ধানটি বড় সমস্যাটির জন্য দ্রুত সর্বোত্তম সমাধান খুঁজে পেতে সক্ষম হয়েছিল যার অর্থ 15টি ধাঁধা এবং 24টি ধাঁধাও অপরিহার্যভাবে এটা কাজ করেছিল এখন আজ আমরা অন্য বৈশিষ্ট্যের দিকে যদি দেখি যা হল দুটি নোড বিবেচনা করো আমরা গোল নোডের কিছু পথ বিবেচনা করি এবং দুটি নোড m এবং n আর রাস্তাটা হবে তুমি যদি অনুসন্ধানের জায়গায় এই জাতীয় দুটি নোড নাও এবং যদি তারা এই বৈশিষ্ট্যটি স্যাটিসফাই করে যে h অফ m বিয়োগ h অফ n এটা k অফ m n এর থেকে ছোট বা সমান এক অর্থে তোমরা এটির কথা ভাবতে পারো বলা যায় যে এটি আনুমানিক প্রতিটি প্রান্তের খরচ যা মূলত গোলের পথে সুতরাং h অফ m বলে যে এটি m থেকে লক্ষ্য পর্যন্ত একটি অনুমান h অফ n বলে n থেকে গোল পর্যন্ত অনুমান এবং h অফ m বিয়োগ h অফ n কিছু অর্থে m থেকে n পর্যন্ত প্রান্তিক খরচের অনুমান যদি এটি প্রকৃত h খরচের চেয়ে কম হয় কিছু অর্থে আমরা বলছি যে এটি প্রান্তকে অবমূল্যায়ন করছে মূলত প্রতিটি প্রান্তের খরচ এই অবস্থাটিকে বলা হয় সঙ্গতিপূর্ণ অবস্থার মনোটোন এবং আমরা যা দেখাতে চাই তা হল যদি এই শর্তটি স্যাটিসফাই হয় যার মানে হল এটি হিউরিস্টিক ফাংশনের বৈশিষ্ট্য একটি হিউরিস্টিক ফাংশন এমন যে এই বৈশিষ্ট্যটি যে কোনও দুটি নোডের জন্য স্যাটিসফাই করবে যা এইরকম ভাবে সংযুক্ত আছে যখনই একটি তারকা কিছু নোড n বাছাই করে কারণ ইতিমধ্যেই n এর জন্য একটি সর্বোত্তম পথ পাওয়া গেছে তুমি এখানে যে দেখাতে চাও এক মুহূর্তের মধ্যে তুমি তা করবে প্রথমত এসো দেখি যে এটি কি বলছে মূলত এর অন্তর্নিহিত অর্থ কি আমরা বলছি যে নির্দিষ্ট শর্তের অধীনে যা এই সত্য যে হিউরিস্টিক ফাংশন এই অবস্থাকে স্যাটিসফাই করে যাকে বলা হয় মনোটোন শর্ত বা সামঞ্জস্যপূর্ণ শর্ত যদি এটি স্যাটিসফাই হয় যদি হিউরিস্টিক ফাংশন বলে যে এটি এই বৈশিষ্ট্যটিকে স্যাটিসফাই করে তাহলে যে অ্যালগরিদমটি সেই A ষ্টার ব্যবহার করছে যেটি হিউরিস্টিক ফাংশন ব্যবহার করছে যখনই এটি একটি নোড বাছাই করে যেকোনো নোড n বাছাই মানে এটা কিছু উন্মুক্ত বাছাই করবে ঠিক আছে এটি ইতিমধ্যে n এর জন্য একটি সর্বোত্তম রাস্তা খুঁজে পেয়েছে আমাদের অ্যালগরিদম এর প্রভাব কি তোমরা যদি দেখো যদি তুমি A স্টার অ্যালগরিদম সম্পর্কে চিন্তা করো এটি একটি নোড বাছাই করার পরে এটি কী করে এবং এটির জন্য লাগে এটি একটি গোলহোক বা না হোক যদি এটি একটি গোল না হয় এটি তার সন্তানদের তৈরি করে এবং শিশুরা তিন ধরণের হয় হয় নতুন নোড বা উন্মুক্ত নোড বা বদ্ধ নোড নোডের জন্য যেটি উন্মুক্ত এবং বদ্ধ এটি পরীক্ষা করে এবং একটি ভাল পথ খুঁজে পায় বন্ধ নোডের জন্য যদি এটি একটি ভাল পথ পাওয়া যায় মূলত তার শিশুদের উন্নতির জন্য যে প্রসার করছে সুতরাং এই বিবৃতিটির প্রয়োগ যদি এই বিবৃতিটি সত্য হয় তাহলে এর মানে হল যে এটি একটি নোডকে বন্ধ করার মুহুর্তে এটি ইতিমধ্যেই এটির জন্য একটি ভাল রাস্তা সেরা রাস্তা খুঁজে পেয়েছে এটির সর্বোত্তম পথ যার অর্থ তোমাকে সেই পথটি সংশোধন করতে হবে যাতে সেই সংশোধন প্রক্রিয়ার তৃতীয় পর্যায় আমরা মূলত দূর করতে পারি তোমাদের দেখানো যেতে পারে যে যদি নোড বন্ধ থাকে তবে ইতিমধ্যেই এটির জন্য সর্বোত্তম মূল্য রয়েছে যা অবশ্যই অনেক সঞ্চয় করে এই প্রচারের পরিপ্রেক্ষিতে যা তোমাকে করতে হবে এবং পরবর্তী ক্লাসগুলিতে যা পরবর্তীতে এই ক্লাসে রয়েছে তোমরা দেখতে পাবে যে এটি আমাদের কিছু অ্যালগরিদম ডিজাইন করতে দেয় যা স্পেস সংরক্ষণ করতে পারে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে এটি করব এখন এসো আমরা মূলত এই বৈশিষ্ট্য প্রমাণ করার চেষ্টা করি আমরা কি বলছি আমরা বলছি যে যখন এটি উন্মুক্ত তালিকা থেকে নোড n বাছাই করে সেই সময়ে g অফ n সমান g অফ n ষ্টার এটি সর্বোত্তম মান আমরা এই শর্তটি নিম্নরূপ পুনরায় লিখতে পারি h অফ n ছোট বা সমান এখানে প্লাস h অফ n আমি এখানে শুধু h অফ n নেবো এবং তারপর আমি g মান যোগ করতে পারি যোগ g অফ m সুতরাং আমি উভয় দিকে এই g অফ m যোগ করতে পারি একই মান আমি উভয় পক্ষের সাথে যোগ করছি যাতে জিনিসগুলি পরিবর্তন না হয় কিন্তু এটা g অফ m যদি তুমি চিত্রটি দেখো g অফ m এবং k অফ m এখানে g অফ n এর সমান আমি এটা ঠিক ক্রমে লিখে ফেলি অন্য কথায় f অফ m এখানে f অফ n এর সমান যে একটি প্রথম পর্যবেক্ষণ আমরা এখানে করলাম এই মানটা এখানে কি বলছে আমরা যখন এই মানদণ্ডের দিকে তাকাচ্ছি তখন আমরা বলতে পারি যে আমরা গোল থেকে যত দূরে আছি আমাদের অনুমান ততো ভুল হবে এবং আমরা গোলের যত কাছাকাছি যাব আমাদের অনুমান তত বেশি নির্ভুল হবে আমরা নোড m থেকে নোড n এ যাওয়ার সাথে সাথে আমাদের f এর মান আসলে বৃদ্ধি পায় এখন মনে রাখবে f মানটি নোডের মধ্য দিয়ে যাওয়া পথের ব্যয়ের একটি অনুমান যেহেতু পথটি f এবং m এবং n উভয়ের মধ্য দিয়ে যাচ্ছে অনুমানটি আদর্শভাবে একই হওয়া উচিত কিন্তু তুমি যখন m এর দৃষ্টিকোণ থেকে দেখো তখন তা আসলে কম এবং যখন তুমি এটিকে n এর দৃষ্টিকোণ থেকে দেখে থাকো তখন পার্থক্য কি যে তোমার কাছে n আছে যেটা সামান্য হলেও লক্ষ্যের কাছাকাছি সুতরাং এটির একটি কারণ এটিকে মনোটোন মানদণ্ড বলা হয় একটি মনোটোন অবস্থা হল যে তুমি গোলের কাছাকাছি যাওয়ার সাথে সাথে f এর মান একইরকম ভাবে বৃদ্ধি পায় যেহেতু এই লক্ষ্য লক্ষ্যের কাছাকাছি যাওয়ার সাথে সাথে f এর মান একঘেয়ে বৃদ্ধি পায় এটি একটি পর্যবেক্ষণ যা ট্রানজিটিভিটি দ্বারা যে কোনোটির জন্য ধরে এটি একটি পথের যেকোনো দুটি নোডের জন্য গোল ধরে রাখবে এখন এসো আমরা অনুমান করি যে একটি নোড n আছে যা এটিকে সরিয়ে ফেলি যা একটি অনুসন্ধান স্থানকে চিত্রিত করে যা আমরা অন্বেষণ করছি নোড n আছে যা A ষ্টার বাছাই করতে চলেছে যার অর্থ এটি অবশ্যই উন্মুক্ত থাকবে এটি সময়ের সেই পর্যায়ে বা অ্যালগরিদমের সেই পর্যায়ে উন্মুক্ত এবং n নোড বাছাই করতে চলেছে আমরা এটি পরিষ্কার করতে চাই যে যদি একটি ষ্টার সেই নোড n বাছাই করতে থাকে তবে এটি অবশ্যই n এর সর্বোত্তম পথটি খুঁজে পেয়েছে সুতরাং আমরা এই প্রমাণটি দ্বন্দ্ব দ্বারা করব আমরা বলব যে অনুমান করো যখন এটি এই নোড n বাছাই করে এটি সর্বোত্তম পথ খুঁজে পায়নি সুতরাং অনুমান করো যে g অফ n এখানে g ষ্টার অফ n এর চেয়ে বড় বিন্দুতে যেখানে এটি n বাছাই করতে চলেছে এবং আমরা দেখাব যে এটি একটি দ্বন্দ্বের দিকে নিয়ে যায় এটাই এখানে সর্বোত্তম রাস্তা এই নোড n সর্বোত্তম রাস্তা হবে এবং ধরে নেওয়া যাক যে এটি বদ্ধ আছে এসো আমরা বলি যে A ষ্টার অন্য কোনো পথ খুঁজে পেয়েছে তাই এটি উন্মুক্ত আমরা বলতে পারি যে A ষ্টার এই নোড n বাছাই করতে চলেছে এবং এসো আমরা ধরে নিই এই বিন্দুতে g অফ n হলো সর্বোত্তম খরচের চেয়ে অধিক এবং n l এখানে n পর্যন্ত এটাই সর্বোত্তম পথ এসো ধরা যাক n l হল শেষ নোড A ষ্টার সেই অনুকূল পথে পরিদর্শন করেছে এবং n l যোগ 1 হল সেই উন্মুক্ত নোড যা এই নোডের সন্তান কিন্তু A ষ্টার হবে সেটা বোঝা যায়নি আমরা এহানে বলতে চাইছি যে A ষ্টার এই পথটি খুঁজে পায়নি যেটা সর্বোত্তম পথ কিন্তু A ষ্টার এই পথটি খুঁজে পেয়েছে যেটা একটি সর্বোত্তম পথ নাও হতে পারে আমরা এটাই এখানে বলার চেষ্টা করছি সুতরাং n অফ ই হলো n অব্দি সর্বোত্তম পথের শেষ নোড শেষ নোড দেখা গেছে এবং n অফ I প্লাস 1 হল সর্বোত্তম পথের প্রথম নোড যা দেখা যায় না তাই আমি বলছি যে এটাই সর্বোত্তম পথ অবশ্যই এক প্রান্ত এবং তারপর তারা আরও কিছু যোগ করেছে এটাই n অব্দি সর্বোত্তম পথ আমরা ধরে নিচ্ছি যে A ষ্টার n এর জন্য অন্য কিছু পথ খুঁজে পেয়েছে যা সর্বোত্তম পথ নয় এখন আমরা এখানে এই শর্ত প্রয়োগ করতে পারি f অফ m দুঃখিত এই মনোটোন শর্ত যা আমরা পর্যবেক্ষণ করেছি অনুমান করে যে হিউরিস্টিক ফাংশন গোলের যে কোনও পথ থেকে এই বৈশিষ্ট্যটিকে স্যাটিসফাই করে এই বৈশিষ্ট্যটি ধরে রাখে যে তুমি লক্ষ্যের কাছাকাছি যাওয়ার সাথে সাথে f এর মান বৃদ্ধি পায় আমরা যখন এই শেষ নোডের f থেকে n l থেকে n l প্লাস 1 চলে যাব এবং তারপর n পর্যন্ত যাবো f এর মান বাড়বে বা কমবে না বিশেষ করে আমরা লিখতে পারি যে g অফ n l প্লাস 1 l h of nপ্লাস h অফ nI প্লাস 1 প্লাস h অফ n l প্লাস 1 g অফ n প্লাস h অফ n এর থেকে ছোট বা তার সমান আমি ট্রানজিটিভ পদক্ষেপগুলি এড়িয়ে যাচ্ছি এবং যেহেতু তারা সর্বোত্তম পথে রয়েছে আমরা g কে g ষ্টার দিয়ে প্রতিস্থাপন করতে পারি সুতরাং আমরা n l প্লাস 1 প্লাস h অফ n l প্লাস ওয়ানের কম সমান এর g ষ্টার লিখতে পারি সুতরাং আমরা এই স্টারটি রাখতে পারি কারণ আমরা ধরে নিচ্ছি যে এই নোডগুলি এই তিনটি নোড যা আমরা এখানে বলছি এই দুটি নোড n l এবং n l প্লাস ওয়ান n এর সর্বোত্তম পথে রয়েছে সুতরাং এই পথে এই বৈশিষ্ট্যগুলি সঙ্গেই থাকবে এখন যদি এটি হয় তবে আমরা এটি লিখতে পারি আমি মূলত উভয় পাশে n এর সাথে প্লাস h যোগ করছি সুতরাং n অফ n প্লাস h অফ g স্টারের চেয়ে n অফ g এর চেয়ে বড় যাইহোক এটি এত গুরুত্বপূর্ণ নয় যেটা সত্যিই গুরুত্বপূর্ণ সেটা হলো n অফ f n l প্লাস 1 এর f এর সমান কেন এখানে বলা হয় যে একটি ষ্টার এই নোড n প্রসারিত করতে চলেছে এটাই পুরো বৈশিষ্ট্য আমরা বলতে চাই যে যখন n সম্প্রসারিত হতে চলেছে এটি অবশ্যই একটি সর্বোত্তম পথ খুঁজে পেয়েছে সুতরাং এটিকে আমরা লিখতে পারি n অফ g অফ n প্লাস h অফ n এর থেকে কম বা সমান g অফ n l প্লাস ওয়ান প্লাস h অফ n l প্লাস 1 সুতরাং আমি এটাই দেখতে চাই এবং এটা দেখতে চাই আমি মূলত চাই এই দুটি ব্যবহার করে g অফ n স্টারের থেকে ছোট বা সমান কিন্তু আমার সেখানে একটি ষ্টার আগেই বসে আছে তাই মূলত আমাকে এখানে এই ষ্টার টি রাখতে হবে কারণ আমরা ধরে নিয়েছি যে এই গ্রাফে এটি সর্বোত্তম পথ সুতরাং g অফ n l প্লাস 1 এটা g ষ্টার অফ l প্লাস 1 এর সাথে সমান এই আমি এখানে করেছি আমি বলছিলাম যে আমি এটিকে সর্বোত্তম পথ দিয়ে প্রতিস্থাপন করতে পারি আমি এখানেও এটা করতে পারি এখন এটি একই হয়ে যায় যেটা এই হিসাবেও একই হয়ে যায় সুতরাং এটি এর চেয়ে কম এবং তুমি যদি h অফ n মুছে ফেলো তবে তুমি এটি এর চেয়ে কম পাবে এটা এখানে কি বলছে এই কথাটি যে g অফ n সর্বোত্তম খরচের চেয়ে কম সর্বোত্তম খরচের থেকে সমান বা কম তবে এটি কেবল তখনই হতে পারে যদি g অফ n এখানে g স্টারের থেকে সমান হয় সংজ্ঞা অনুসারে এটি সর্বোত্তম খরচের চেয়ে কম হতে পারে না এটা অবশ্যই সর্বোত্তম খরচ হতে হবে তাহলে আমাদের এখানে কি বলা হয় এটা এবং এটা এবং এটা এবং এটার মধ্যে একটি বিরোধ আছে তোমরা যদি এটিও ধরে না নাও তাহলে তুমি সহজভাবে দেখাতে পারো যে g অফ n এখানে এর g ষ্টার অফ n এর থেকে ছোট বা সমান এখানে তুমি একই ব্যাখ্যা করতে পারো g অফ n এর সমান g অফ n ষ্টার যা আমরা এখানে তৈরি করছি যখনই এটি এই নোড n বাছাই করি এটি সেই নোডের সর্বোত্তম পথ খুঁজে পেয়েছে যার মানে g অফ n এখানে g ষ্টার অফ n এর সমান এর অন্তর্নিহিত অর্থ আমি বলেছি যে তোমাকে সেই নোডগুলির খরচ সংশোধন করতে হবে না যা বন্ধ করা হয়েছে একবার তুমি একটি নোডকে বন্ধ করে দিলে তুমি জানো যে সর্বোত্তম খরচ আছে আমরা এই A ষ্টার অ্যালগরিদম সম্পর্কে একটি গুরুতর বৈশিষ্ট্য দেখিয়েছি শর্তগুলি হল যে হিউরিস্টিক ফাংশনটি অবশ্যই গোল h খরচের মূল্য অনুমান করতে হবে কিছু নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি হতে হবে কিছু ছোট পরিমাণ হতে হবে তারপর A ষ্টার সর্বদা গোল নোডের সর্বোত্তম পথ খুঁজে পাবে এটা আমরা লেমা 1 থেকে 6 দেখিয়েছি আমি মনে করি এবং এটি আসলে লেমা 7 তুমি এই শেষের বিবৃতিটা করতে চাও এখানে এই শর্তটি স্যাটিসফাই করে তারপর তোমাকে কাছাকাছি নোডের খরচ সংশোধন করতে হবে না যে মুহুর্তে তুমি উন্মুক্ত অংশ থেকে একটি নোড বাছাই করবে এবং বন্ধ করবে সেই মুহুর্তে তুমি নোডের সর্বোত্তম খরচ খুঁজে পেয়ে যাবে তুমি যদি যেতে চাও এই চিত্রটিকে গুরুত্ব সহকারে নাও তাহলে মূলত তুমি যা বলছো তা হল যে এই উভয় খরচ প্রাথমিকভাবে একই এই জিনিস এই পথ বা এই পথ এটি একই খরচ g এর মান অবশ্যই সর্বোত্তম g মানের সমান হবে সুতরাং এসো আমরা এটিকে আগের অ্যালগরিদমের সাথে তুলনা করি যা আমরা দেখেছি চারটি প্যারামিটারের পরিপ্রেক্ষিতে আমরা সময় জটিলতা স্থান জটিলতা সমাধানের গুণমান এবং সম্পূর্ণতা সম্পর্কে কথা বলেছি যতদূর এগুলির মধ্যে শেষ দুটি সম্পর্কে সমাধান এবং সম্পূর্ণতার গুণমান আমরা আজ প্রমাণ করেছি যে A ষ্টার গোলের দিকে একটি পথ খুঁজে পাবে যদি একটু বেশি থাকে সর্বদা একটি সর্বোত্তম পথ সন্ধান করবে এটি সময় এবং স্থান জটিলতার প্রশ্ন ছেড়ে দেয় আবার যেমন আমরা বলেছি অনুসন্ধানের জন্য সেরা সময় এবং স্থান জটিলতার ক্ষেত্রে উভয়ই হিউরিস্টিক ফাংশনের মানের উপর নির্ভর করে হিউরিস্টিক ফাংশন যত ভাল হবে স্থানের পরিমাণ কম হবে তাহলে তোমার অ্যালগরিদম অন্বেষণ করবে এবং আমরা এখানে এটাই বলেছি এখন কখনও কখনও লোকে যা করে দুর্ভাগ্যবশত স্থান এবং সময়ের প্রয়োজন উভয়ই প্রকৃতিতে বড় হতে দেখা গেছে আমরা উদাহরণগুলি দেখব যেখানে স্থান প্রকৃতিতে জ্ঞানগত উদাহরণস্বরূপ শহর যদি তুমি একটি 2 মাত্রিক শহর কল্পনা করো তাহলে তুমি যত দূরে যাবে তুমি দেখতে পাবে যে এলাকাটি আপনাকে অন্বেষণ করতে হবে সেটি একটি বর্গক্ষেত্র হিসাবে বৃদ্ধি পায় কিন্তু সংমিশ্রণগুলি কম সূচকীয় করে মূলত এবং আমরা এই বৈশিষ্ট্যটি দেখেছি যে হিউরিস্টিক মান যত বেশি হিউরিস্টিক ফাংশন যা আমরা ব্যবহার করছি তোমাদের জন্য তত ভাল কিন্তু তুমি যদি গ্রহণযোগ্যতার গ্যারান্টি দিতে চাও হিউরিস্টিক ফাংশনটি অবশ্যই সর্বোত্তম হিউরিস্টিক মানের থেকে কম হতে হবে সুতরাং লোকেরা প্রায়শই যা করেছে তা হল তারা এইরকম একটি ফাংশন ব্যবহার করার প্রবণতা রাখে f অফ n সমান g অফ n যোগ k গুণ h অফ n এটি মূলত ওয়েটেড A ষ্টার হিসাবে পরিচিত সুতরাং হিউরিস্টিক ফাংশনের কতটা প্রভাব রয়েছে তা নির্ধারণ করতে তুমি একটি প্যারামিটার k ব্যবহার করো এখন লক্ষ্য করো যে A স্টার অ্যালগরিদমে দুটি প্রভাব রয়েছে g অফ n এটি রাখার চেষ্টা করছে কারণ আমরা সর্বদা সর্বনিম্ন f মান সহ একটি বেছে নেব সুতরাং ছোট g মানে এটি গোলের কাছাকাছি ছোট h মানে এটার কাছাকাছি দুঃখিত ছোট g মানে এটি উৎসের কাছাকাছি ছোট h মানে এটি লক্ষ্যের কাছাকাছি অন্তত মনে করে এটি লক্ষ্যের কাছাকাছি g এর প্রভাব হল অ্যালগরিদমকে ব্রাঞ্চ এবং বাউন্ড রাখার চেষ্টা করে যতটা সম্ভব উৎসের কাছাকাছি h এর প্রভাব হল সার্চের জন্য এটিকে একটি গোলের দিকে টেনে আনার জন্য সর্বোত্তম সেই নোড n এ পৌঁছতে কত সময় ব্যয় হয়েছে তা বিবেচনা না করে তুমি যদি k এর মতো একটি প্যারামিটার ব্যবহার করো তুমি আসলে g অফ n বনাম হিউরিস্টিক ফাংশনের প্রভাব নিয়ন্ত্রণ করতে পারো তুমি যদি k কে 1 এর সমান রাখো তাহলে আমাদের কাছে বর্ণনা করার জন্য A স্টার অ্যালগরিদম আছে যদি তুমি k কে 0 এর সমান রাখো তাহলে তোমার কাছে সহজভাবে ব্রাঞ্চ এবং বাউন্ড তুমি g এর প্রভাবের দিকেও তাকাবে না তুমি যদি k কে খুব বেশি রাখো যা আমিও বলছি যে j হল 0 সেখানে সার্চের জন্য সেরা মত আছে এটা শুধু সামনের দিকে তাকায় এটা পিছনে তাকায় না কিন্তু তুমি যদি k এর মান 1 এর চেয়ে বেশি রাখো তাহলে তুমি হিউরিস্টিক ফাংশনে বেশি জোর দিচ্ছ যার অর্থ মূলত অনুসন্ধানটি সংকীর্ণ এবং আরো সংকীর্ণ হবে এটি হিউরিস্টিক ফাংশন দ্বারা বেশি এবং ট্র্যাক রাখার প্রবণতা দ্বারা কম দেওয়া হবে তুমি সর্বোত্তম পথ খুঁজে পাচ্ছ কিনা k এর একটা মান চয়ন করতে পারো যেটা 1 এর চেয়ে বড়ো প্রায়শই মানুষ চেষ্টা করে k এর 4 5 6 মান বসিয়ে দেখা তাদের অ্যালগরিদম অনেক দ্রুত কাজ করে এটি কেবল দ্রুত রানিং টাইম এর গ্যারান্টি দিতে পারে সুতরাং আমি যা করতে চাই তা হল স্থান সংরক্ষণের উপর ফোকাস করা এটা লোকজন করেছে A ষ্টার আবিষ্কৃত হওয়ার পরে এটি একটি সুপরিচিত অ্যালগরিদম আমরা দেখতে চাই কিভাবে আমরা স্পেস সংরক্ষণ করতে পারি অন্বেষণ করা প্রথম ধারণাগুলির মধ্যে একটি হল একটি ধারণার একটি এক্সটেনশন যা আমরা আগে দেখেছি যা হল আমাদের ডেপ্থ প্রথম অনুসন্ধান করা যাক সেরা প্রথম অনুসন্ধানের পরিবর্তে গভীরতার প্রথম অনুসন্ধান করুন এখন আপনি যদি অ্যালগরিদম ডিএফআইডি মনে রাখেন ডিএফআইডি যা করে তা হল এটি ডেপ্থ এর প্রথম অনুসন্ধানের ক্রমটি করে সেই সীমাকে বাড়িয়ে দেয় কিন্তু সেখানে আমাদের স্তরের গতি রয়েছে কারণ প্রান্তগুলির সাথে আমাদের কোনও খরচ যুক্ত ছিল না সুতরাং সমস্ত প্রান্ত সমান মূল্যের হওয়ার কথা ছিল যেহেতু আমরা h খরচে স্নাতক হয়েছি এবং আমরা সেই অ্যালগরিদমটিকে দেখেছি ব্রাঞ্চ এবং বাউন্ড ইত্যাদি আমাদের এটির একটি প্রকরণ প্রয়োজন এবং সেই প্রকরণটিকে বলা হয় IDA ষ্টার । এটি রিচার্ড কর্ফ নামে একজন লোক এটা দিয়েছিলেন আমার মনে নেই এর আগে আমরা কস্ট ওয়ার্ক নিয়ে আলোচনা করেছি কি না তবে তিনি মূলত অনুসন্ধানের উপর অনেক কাজ করেছেন তার পিএইচডি থিসিস যা 80 এর দশকের আগে ছিল যেটা ম্যাক্রো অনুসন্ধানের উপর ছিল প্রকৃতপক্ষে তার পিএইচডি থিসিসটিও কিছু সময়ে একটি বই হিসাবে পাওয়া যায় আপনি যদি রুবিক্স কিউবের মতো ধাঁধার কথা মনে রাখো আসলে তিনি রুবিক্স কিউব এবং আটটি ধাঁধা নিয়ে কাজ করছিলেন আমরা দেখেছি যে হিউরিস্টিক ফাংশন তৈরি করা খুবই কঠিন যেটি আসলে ড্রাইভ করবে ক্লাইম্বিং এর মতো অ্যালগরিদম সমাধানের জন্য আমরা যা করতে চাই তা হল আমাদের কাছে ম্যাক্রো মুভের সেট রয়েছে যা বলে তুমি যদি উপরের স্তরটি করে থাকো তবে তুমি যদি চাও আমাদের পরবর্তী উদ্দেশ্য বলা যাক যা পেতে হয় একটা কিউব বলি মাঝখানের স্তরে রাখি তুমি যদি এই সরণের ক্রম মেনে চলো বাম ডান বামদিকের উপরে বা নিচে যাই হোক না কেন আমরা যে জন্য কিছু নোটেশন আছে এটাই ম্যাক্রো সরণ একটি ম্যাক্রো সরণ হল সরণের একটি ক্রম একটি বিমূর্ত পদক্ষেপে প্যাকেজ করা হয় প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে ম্যাক্রো গতি পাবে অবশ্যই আমরা বেশিরভাগ বন্ধুদের কাছ থেকে যা শিখেছি এই পিএইচডি কাজের জন্য কত দামে তিনি একটি অ্যালগরিদম লিখেছেন যা রুবিক্স কিউব সমস্যা এবং আটটি পাজল সমস্যা অনুসন্ধান করবে এবং মূলত ম্যাক্রো গতি শেখার চেষ্টা করেছিল তার অ্যালগরিদম আসলে একটি ম্যাক্রো টেবিল তৈরি করেছে যা অবশ্যই একবার তোমার কাছে ম্যাক্রো টেবিলের মতো আমরা সব রকম রুবিক্স কিউব দেখেছি এবং আমরা কোনও অনুসন্ধান করি না আমি প্রথমে উপরের স্তরটি করব তারপর আমি দ্বিতীয় স্তরটি করি এবং তারপর আমি তৃতীয় স্তরটি করব কর্ফ এর পিএইচডি থিসিসটি ছিল সেই টেবিলটি তৈরি করা যা মূলত সমস্ত ম্যাক্রো সরণকে তালিকাভুক্ত করে কিন্তু এই IDA স্টাফটিও রিচার্ড কর্ফের এবং আমরা তার সাথে আরও কিছুটা দেখতে পাই এটি 1985 সালেও হয়েছিল এবং IDA সত্য হয়ে দাঁড়িয়েছে IDA স্টার এর অর্থ হল পুনরাবৃত্তিমূলক ডেটিং A ষ্টার এটি এখনও এক অর্থে A ষ্টার সর্বোত্তম সমাধানের গ্যারান্টি দেয় তবে এটি মূলত DFID এর মতো পুনরাবৃত্তিমূলক ডেটিং অ্যালগরিদম এর পরিকল্পনাটি খুব সহজ এটা কি বলে যে আমরা যদি স্টার্ট নোডে থাকতাম তুমি একটি সীমানা তৈরি করো এখন প্রথমে দেখা যাক DFID কি করবে এটা অগ্রাহ্য করো কারণ এটি প্রান্তের খরচ বলে না এটি মূলত এটি স্তর দ্বারা স্তর হিসাবে দেখে এটি প্রথমে ডেপ্থ অনুসন্ধান করবে প্রথমে কিছু স্তর পর্যন্ত তারপরে পরবর্তী স্তর পর্যন্ত তারপর পরবর্তী স্তর পর্যন্ত তাই আমরা ধরে নিচ্ছি যে প্রান্তগুলি উৎসের খরচের ক্ষেত্রে মোটামুটি একই রকম এমনকি যদি আমাদের সমান খরচের এই প্রান্তগুলি থাকে তবে IDA ষ্টার কিছু মান আছে সুতরাং অবশেষে তারা মূলত এটির অনুসন্ধানের স্থানটি ধীরে ধীরে প্রসারিত করবে এবং যদি এটি এখানে গোল নোড হয় তবে এটি শেষ পর্যন্ত একটি সম্প্রসারণে এটি গোলের একটি পথ খুঁজে পেত এবং যেহেতু এটি খুঁজে পায়নি এটা আগের রাউন্ডে এর মানে এর নতুন পথটি অবশ্যই সংক্ষিপ্ততম পথ হতে হবে কারণ এটি শুধুমাত্র এই শেষ পরিস্থিতিতে আপনি এই ধাপটি 1 দ্বারা প্রসারিত করেছো কিন্তু এটি রৈখিক জায়গা ব্যবহার করে কারণ এটি মূলত প্রথম অনুসন্ধান করে IDA গুলো মূলত এরই ভিন্নতা এটি বলে যে তুমি একটি সীমানা আঁকো যা তুমি একটি অনুসন্ধান নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করো এবং সীমানাটি মূলত সেই নোডগুলি আচ্ছা এখানে আসা উচিত নয় এটা এই কম পড়ে আসলে এই মত কিছু শুধু এই চিত্রিত হবে এটি বক্ররেখা যা f ষ্টার অফ s দ্বারা সংজ্ঞায়িত করা হয় এটি f ষ্টার অফ s যার মানে এই সীমানার সমস্ত নোডের মান f এর সমান f মান সর্বোত্তম খরচের সমান দুঃখিত এটা f ষ্টার অফ s নয় এটা হবে f অফ s আনুমানিক কারণ তুমি f ষ্টার অফ s জানো না তুমি f অফ s জানো এটি হল শুরু থেকে গোল পর্যন্ত আনুমানিক খরচ যা h অফ s এর সমান কারণ g অফ s হল 0 সুতরাং এইগুলি হল সেই নোড যার f মান h অফ s এর মানের সমান এবং ভিতরের নোডগুলি মান কম থাকবে এবং বাইরের নোডের মান বেশি থাকবে এখন একটি জিনিস যা তোমার পর্যবেক্ষণ করা উচিত এই সীমানাটা হল উপবৃত্তাকার যেটা গোলের দিকে এবং সেটি হল কারণ এটি মূলত হিউরিস্টিক ফাংশন ব্যবহার করছে গোলের কাছাকাছি থাকা নোডগুলির হিউরিস্টিক মান কম থাকবে অন্যদিকে দূরে থাকা নোডগুলির হিউরিস্টিক মান মূলত উচ্চতর হবে । সুতরাং IDA ষ্টার কি যে প্রথম পরিস্থিতিতে তুমি বলছো এইটা বাউন্ড ভাল ডেপ্থটা এখানে প্রকৃত মান নয় এসো আমরা একটি বাউন্ড ধরে নেই বাউন্ড এখানে h অফ s এর সমান এবং এটি হলো DFS যতক্ষণ পর্যন্ত h মান থাকে f এর মান বাউন্ড এর থেকে কম হয় সুতরাং এটি একটি সীমানার মতো এটি প্রান্তের জন্য আঁকা হয়েছে এবং এটি বলছে যে এই সীমানার মধ্যে আমি প্রথমে ডেপ্থ অনুসন্ধান করব সুতরাং বলা যাক এটি এখানে একটি নোড অন্বেষণ করে আমাদের এখানে কিছু সন্তান আছে আরেকটি নোড এটি এখানে অন্বেষণ করে এখানে কোথাও এসো দেখি এখানে কিছু সন্তান থাকতে পারে আরেকটি নোড এখানে আছে যাতে কিছু সন্তান থাকতে পারে ইত্যাদি তাদের সব তাদের f মান আছে যা তুমি সম্পন্ন করবে যদি এই ডেপ্থ এর প্রথম অনুসন্ধানে গোল না পাওয়া যায় এটি একটি বাউন্ড সহ ডেপ্থ এর প্রথম অনুসন্ধান যে এটি এই দিক থেকে যেতে পারে না এবং এটি এই দিক থেকে যেতে পারে না শুধুমাত্র এই সীমানার মধ্যে সংরক্ষণ আছে এটি এই সীমানাকে আরেকটি সীমানা দ্বারা বৃদ্ধি করে যা এর চেয়ে কিছুটা বড় তাই বৃদ্ধি একটি নোডের সর্বনিম্ন f মানের জন্য এটি বাছাই করা হয় না যার মানে এটি সীমানার বাইরে এটি একটি বাউন্ড বৃদ্ধি করে এবং তারপর একটি সহজ লুপের মধ্যে রাখে সুতরাং তুমি ডিফাইড এর সাথে এই মিল দেখতে পাবে ডিএফআইডি যদি তুমি গোলে যাওয়ার পথ খুঁজে না পাও আপনি একটি স্তর বাড়িয়ে দেবেন এবং তারপরে আবার ডিএফএস চেষ্টা করো । এই কি করছে এটা পরের বাউন্ডএ যায় সুতরাং এই সমস্ত নোডগুলির সাথে যা এটি রয়েছে এটা অন্বেষণ করা যেতে পারে এটি অন্বেষণ করা হয় কিন্তু এই সমস্ত নোড যা অন্বেষণ করা হয় না উত্পন্ন হয় কিন্তু অন্বেষণ করা হয় না এটি সর্বনিম্ন f এর মান কী ট্র্যাক রাখে এবং পরবর্তী রাউন্ডে এটির সাথে সীমাবদ্ধতা বৃদ্ধি করে এবং অন্য একটি ডেপ্থ এর প্রথম অনুসন্ধান করে এটি একটি লক্ষ্য খুঁজে না পাওয়া পর্যন্ত এটি তার প্রক্রিয়া পুনরাবৃত্তি করে এই অ্যালগরিদম সম্পর্কে আপনার কি বলার আছে প্রথমত আমাদের নিজেদেরকে বোঝাতে হবে যে এটি গ্রহণযোগ্য এটি সেই নামের উপরে সেই তারার যোগ্য এটি একটি সর্বোত্তম সমাধানের নিশ্চয়তা দেবে আপনি যে জন্য তর্ক করতে পারেন ঠিক আছে যখন এটি শুরু হয় এটি একটি বাউন্ড দিয়ে শুরু হয় যা h অফ s এর সমান এবং দেওয়া হয় যে h অফ s একটি অবমূল্যায়ন যোগ্য ফাংশন এটা সম্ভব নয় যে সর্বোত্তম পথের চেয়ে বেশি দৈর্ঘ্যের একটি পথ h অফ s এর মধ্যে থাকবে কারণ h অফ s একটি অনুমানমূলক ফাংশন গোলে যাওয়ার প্রকৃত খরচ h ষ্টার অফ s হলে h অফ s এখানে h ষ্টার অফ s এর চেয়ে কম সুতরাং এই সীমানা তোমাকে কখনই একটি নোডে নিয়ে যাবে না যা সর্বোত্তম খরচের চেয়ে বেশি ব্যয়বহুল যদি এটি মান খুঁজে না পায় যদি h অফ s নিখুঁত হয় তবে প্রথম পরিস্থিতির মধ্যেই এটি গোলের রাস্তা খুঁজে পেত কিন্তু যদি h অফ s নিখুঁত না হয় তাহলে এটি লক্ষ্যমাত্রা কম হবে এবং তারপরে তুমি বাউন্ডটি বৃদ্ধি করতে চলেছেন তাই দেখো আমি ইনক্রিমেন্টেড শব্দটি লিখিনি তবে এটি সর্বনিম্ন অনাবিষ্কৃত যদি আপনি এই শব্দটি পড়তে পারেন এই শব্দটি সর্বনিম্নো যেটা অনাবিষ্কৃত হতে হবে নোডটি অনাবিষ্কৃত f অফ n প্রাইম n প্রাইম এই সমস্ত নোডএর জন্য যা নেওয়া হয়নি সুতরাং কারণ এটি শুধুমাত্র সর্বনিম্ন অদেখা f মানের সীমানা বৃদ্ধি করছে যদি এটি সেই মানের f এর একটি গোল খুঁজে পায় তাহলে এটি একটি সর্বোত্তম খরচ হবে কারণ যে শুধুমাত্র খুব রক্ষণশীল ইনক্রিমেন্ট তৈরি করছে এটি সর্বোত্তম খরচ খুঁজে নিশ্চিত করা হয় কিন্তু তুমি কল্পনা করতে পারো যে অনুসন্ধান স্থানটি এরকম হবে ইটারেশন এর সংখ্যা কত হবে এটা মূলত সংখ্যায় অনেক হবে সুতরাং এটি সর্বোত্তম হতে যাচ্ছে এটি স্থান সংরক্ষণ করতে যাচ্ছে কেন কারণ এটি একটি ডেপ্থ ফার্স্ট সার্চ এটি গভীরতার প্রথম অনুসন্ধানের একটি ক্রম যার জন্য শুধুমাত্র রৈখিক স্থান প্রয়োজন কিন্তু এই সময় জটিলতা বহুগুণ বেড়ে যাবে কারণ এটি মূলত অনেকগুলি পুনরাবৃত্তি করবে সুতরাং কিছু বৈচিত্র যা লোকে চেষ্টা করছে তা হল এটিকে পরবর্তী সর্বনিম্ন অদেখা মূল্যে বৃদ্ধি করার পরিবর্তে এটি একটি নির্দিষ্ট খরচ দ্বারা বৃদ্ধি করো যা তুমি বহন করতে ইচ্ছুক মূলত কিছু ডেল্টা এর পরিবর্তে যদি আমি বাউন্ড লিখি তাহলে এর মানে হল যে আমি মূলত এতে একটি বড় লাফ দিচ্ছি যার মানে বলা যাক এটি আমার পরবর্তী মান সুতরাং এসো আমরা বলি এটি প্লাস ডেল্টা তাই এটি ছিল অরিজিনাল বাউন্ড এবং এটি একটি বাউন্ড প্লাস ডেল্টা ছিল এখানে বিপদ কি এখানে বিপদ হল একটি গোল নোড থাকতে পারে শুধু এর বাইরে কিন্তু এখানে একটি গোল নোড থাকতে পারে কারণ এটি গভীরতার প্রথম অনুসন্ধান করছে এই মত স্থান সুইপ করতে পারে এটি এই গোল নোড খুঁজে পাবে কিন্তু এটি এই গোল নোড খুঁজে পাবে না এই গোল নোড সস্তা আমি বলতে চাচ্ছি যদি তুমি অনুমান করো যে এই ধরনের দুটি স্কেল এখানে আছে এই নোডটি সেই নোডের চেয়ে সস্তা কারণ এটি গভীরতার প্রথম অনুসন্ধান এইভাবে স্পেস সুইপ দিলে এটি এই নোডটি খুঁজে পাবে কিন্তু এই অবশ্যই এই ডেল্টা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে তুমি অপরিহার্যভাবে কত সাব অপ্টিমাল পেতে ইচ্ছুক সুতরাং এই দূরত্ব এই ডেল্টা যা দ্বারা তুমি সীমানা বাড়িয়েছো মূলত এটা বলে যে সবচেয়ে খারাপ ক্ষেত্রে তোমার সর্বোত্তম খরচ প্লাস ডেল্টা থাকতে পারে কিন্তু এই বড় লাফের মধ্যে তুমি অনেক নোডকে কভার করবে তাই তুমি যে পুনরাবৃত্তিগুলি করবে তা মূলত কমে যাবে সুতরাং এটি এই অর্থে চমৎকার যে এটি লিনিয়ার স্পেস নেয় এবং এটি বর্তমানে সর্বোত্তম খরচ দেয় তাই এটি ডিএফআইডি এর একটি এক্সটেনশন সেই অর্থে যা এই সত্যটি ব্যবহার করে যে প্রান্তিক খরচ রয়েছে এবং হিউরিস্টিক ফাংশন রয়েছে এবং এরকম জিনিস এই অ্যালগরিদম সম্পর্কে যা ভাল নয় তা হল মূল অ্যালগরিদম সম্পর্কে যা ভাল ছিল না এটি একটি অন্ধ অ্যালগরিদম অবশ্যই এটা ব্যতীত এটি একটি সীমানা ধরে রাখে যা এটি আঁকে যা হিউরিস্টিক ফাংশন দ্বারা নির্ধারিত হয় এটি অজ্ঞাত এটি একটি গোলের দিকে অগ্রসর হয় না যে কারণে আমরা প্রথম তালিকায় সেরা প্রথম অনুসন্ধান দিয়ে শুরু করেছি এই কারণেই আমরা প্রথম তালিকায় হিউরিস্টিক ফাংশন ব্যবহার করেছি কিন্তু এটি হিউরিস্টিক ফাংশনকে কাজে লাগাচ্ছে না এটি শুধুমাত্র এই সীমানা নির্ধারণ করতে হিউরিস্টিক ফাংশন ব্যবহার করে পরের ক্লাসে আমরা আরেকটি বৈচিত্র দেখব যা হিউরিস্টিক ফাংশনকে কাজে লাগায় এবং যা লিনিয়ার স্পেস অ্যালগরিদম সেই অ্যালগরিদমটি রিচার্ড কর্ফ দিয়েছিলেন যদি তুমি সেই সামান্য বিষয়ে চিন্তা করতে চাও মূলত এটি কিছুটা বলার মতো যে এটি হল ব্যাক ট্র্যাকিং সহ পাহাড়ে আরোহণ যদি আমরা সেই লাইনগুলি ধরে এটি ভাবতে পারি অ্যালগরিদম হল পাহাড়ে আরোহণের মতো কিন্তু ব্যাক ট্র্যাক করার অনুমতি দেওয়া হয়েছে এবং তারপরে অন্য পথ চেষ্টা করো যার অর্থ এতে সূচকীয় স্থান থাকবে না এটা শুধুমাত্র একটি পথ সবসময় প্রধান উপায় থাকবে আমরা পরের ক্লাসে সেই অ্যালগরিদমটি দেখব এবং তারপরে আমরা আরও কিছু সাম্প্রতিক অ্যালগরিদম দেখব যেগুলি এই শতাব্দীতে এসেছে আমার বলা উচিত যেগুলি স্পেস সেভিং অ্যালগরিদম যা মূলত বেশ আকর্ষণীয় তাই আমি আজকের জন্য এখানে থামব